কোষ কালচার প্রযুক্তি কোর্সে স্বাগত জানাই আজ আমরা প্রথম সপ্তাহের তৃতীয় ক্লাসে রয়েছি প্রথম ক্লাসে তোমাদের ভাবতে অনুরোধ করেছি কোষ কালচারের নামে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর ভাবে ভাবতে এবং আমি এর প্রতিটি ক্ষেত্রে বলেছি সেখানে একটি তত্ত্ব আছে সেখানে অন্ধভাবে কিছু অনুসরণ করার পরিবর্তে একটি দার্শনিক বিষয় রয়েছে এবং এর সাথে জড়িত রয়েছে সহজ রসায়ন পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান আজ থেকে পরবর্তী ২ বা ৩ টি ক্লাসে বা যে কটা ক্লাস লাগে আমরা ইন ভিভো বা ইন ভিট্রো অবস্থায় থাকা কোষের জীববিদ্যা নিয়ে কথা বলব এর কারন কোষের জীববিদ্যা নিয়ে আমি যা জ্ঞান অর্জন করব সেটা আমাদের দেহের ভিতরের মত অবস্থা তৈরি করতে সাহায্য করবে আমরা এখন প্রথম সপ্তাহে আছি এবং আজ আমাদের তৃতীয় ক্লাস আজ আমরা আলোচনা করব দেহের বাইরে কোষ উৎপাদনের জন্য কোষ জীববিদ্যা নিয়ে আলোচনা করব এটাই হল আমাদের পরবর্তী কিছু ক্লাসের আলোচনার মুল বিষয় এই বিষয়টিকে তুলে ধরতে হলে আমাদের সবাইকে আগে বুঝতে হবে দেহের ভিতরে কি অবস্থায় কোষ উৎপন্ন হয় তোমরা আগে যে উদাহরণগুলি নিয়ে কাজ করেছ তার মধ্যে থেকে একটা বেছে নাও উদাহরণ স্বরুপ যদি আমাদের একই উদাহরণ বার বার নিতে হয় তাহলে আমরা কার্ডিয়াক কোষের উদাহরণটি বেছে নিচ্ছি Refer Time 0344 যে কোষ গুলি এখানে উৎপন্ন হচ্ছে সেগুলি কার্ডিয়াক মায়োসাইট যার কথা আমি আগেই আলোচনা করেছি এবং এগুলি হল গ্যাপ জংশন এখানে থাকা কোষগুলির প্রথম শর্ত হল তাদের অক্সিজেন প্রয়োজন আর তারা কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে এতাকে আমরা বলতে পারি যে তাদের একটি গ্যাসীয় আদান প্রদানের ব্যাবস্থা আছে আর এটা এই ব্যাবস্থাপনায় সবার আগে প্রয়োজন কারন অক্সিজেন না থাকলে যে অবায়বীয় অবস্থার সৃষ্টি হলে তাতে কোষগুলির মৃত্যু হবে তাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন প্রয়োজন আর তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড এই ব্যাবস্থার বাইরে সরিয়ে ফেলা প্রয়োজন নাহলে পরিবেশ্ আম্লিক হয়ে উঠবে কারন আমরা জানি CO2 আর H2O যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হয় এটা একজনকে মাথায় রাখতে হবে একটা যথাযথ গ্যাসীয় বিনিময় হওয়া প্রয়োজন নাহলে এই কোষগুলিরও গ্যাসীয় বিনিময় তৈরি হবে না গ্যাসীয় বিনিময় ছাড়া কোষগুলির বৃদ্ধিও হবে না তো প্রথমেই একজনকে যেটা মনে রাখতে হবে যে যদি তুমি এই কলাটিকে সরিয়ে নাও তাহলে তোমার যথাযথ গ্যাসীয় বিনিময় ব্যাবস্থা সরবরাহ করতে পারা উচিত এবং আমরা জানব কিভাবে এই গ্যাসীয় বিনিময় ব্যাবস্থাটি দেহব্যাবস্থার বাইরে কোনও ব্যাবস্থায় বজায় রাখা হয় যা কিনা প্রথম শর্ত পরবর্তী যে শর্ত আমাদের বুঝতে হবে তা হল তোমাদের যদি মনে থাকে আমি আগের বক্তৃতায় বলেছিলাম একটু অপেক্ষা কর আমি বলেছিলাম এই কোষগুলি কোনও তলের সঙ্গে সংযুক্ত হয় কিনা দুই প্রকার কোষ আছে যে কোষ গুলি এখানে নেই তারা অবশ্যই অপর ধরনের অংশ তারা হল সংযুক্ত কোষ আর অসংযুক্ত কোষ আমরা যে কোষগুলির কালচার করছি আমরা কথা বলব অসংযুক্ত কোষের ব্যাপারে সংযুক্ত কোষ হল এগুলি যেগুলি তোমরা দেখছ যেগুলি আমাদের হাতেই একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে আছে এবার অসংযুক্ত কোষগুলির কথা বলি যে রক্ত কনিকাগুলি তোমার শরীরে প্রবাহিত হচ্ছে তারা অসংযুক্ত কোষ ঠিক কিনা তারা কোথাও সংযুক্ত হয় না যদি হয় তাহলে তারা নষ্ট হয়ে যাবে কারন তারা অক্সিজেন পরিবহণ করে আমরা কি RBC অর্থাৎ লাল রক্ত কনিকার কথা বলছি নাকি WBC শ্বেত রক্ত কনিকার কথা বলছি বা লাল রক্ত কনিকার কথা বলি তা হল লিম্ফোসাইট লিউকোসাইট ম্যাক্রোফাজ যাদের আমরা কালচার করার চেষ্টা করছি সেই কালচার করার সময় তুমি কি তাদের সংযুক্ত অবস্থায় পেতে চাইবে না কি আমরা তাদের ভাসমান অবস্থায় পেতে চাই যা চলা ফেরা করতে পারে আমরা কি কালচার করছি তা এই অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ এটা সম্বন্ধে ভাব যে শক্ত কলাটি এখানে তৈরি হচ্ছে তা যদি রক্তের সংস্পর্শে আশে এবং রক্তে প্রচুর প্রবহমান অসংজুক্ত থাকে এবং যখন তারা প্রবাহিত হয় উদাহরণস্বরূপ এটা হল অসংযুক্ত কোষ আরও একবার আমি রঙ পরিবর্তন করছি অসংযুক্ত কোষ যেটা প্রবাহিত হচ্ছে কিন্তু প্রবাহ কালে এটা কিছু কিছু পদার্থ ক্ষরণ করতে পারে ঠিক বাস্তব জীবনে আমরা জানি না এটা কি ক্ষরণ করছে বা তার চারপাশে কি ক্ষরণ করতে পারে যা অন্য কোনও কোষকে নিয়ন্ত্রন করতে পারে যা কিনা নীচে থাকা একটি সংযুক্ত কোষ গোলাপি রঙ দিয়ে এই সংযুক্ত কোষগুলোকে দেখান হচ্ছে যা নীচে অবস্থান করে এবং তার উপরে এই লাল কোষগুলো এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে কোন xyz যৌগ বা xyz রাসায়নিক পদাথ খন করতে করতে এবং সেটা কোনও প্রকার জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে জেটার ব্যাপারে আমরা কিছু জানি না এখন প্রথমে আমাদের যেটা ঠিক করতে হবে সেটা হল আমরা সংযুক্ত না অসংযুক্ত কোষ নিয়ে কাজ করব এই মুহূর্তে আমি সংযুক্ত কোষ নিয়েই কাজ করব আমরা সংযুক্ত কোষ নিয়েই কথা বলছি আর অসংযুক্ত কোষ নিয়ে এখন কিছু করছি না সে জন্যেই আমার প্রথম এবং দ্বিতীয় কিছু সময়ের জন্য থেমেছিয়াম যাতে তোমরা জানতে পার আমরা কি নিয়ে কথা বলছি আর আমিও এই জটিলতার কথা উল্লেখ করিনি আমি ভাবলাম এখানে আবার সেটাকে ফিরিয়ে আনি যদি তুমি সংযুক্ত কোষের ব্যাপারে কথা বলব কোষগুলি কিভাবে কাজ করে যেমন উদাহরণস্বরুপ এক্ষেত্রে আমার কাছে এরকম একটা কোষ আছে এখানে আমার একটা নিউক্লিয়াস আছে যেটা ওখানে অবস্থান করছে আমাদের কাছে আছে সমস্ত রকম অঙ্গাণু মাইটোকনড্রিয়া এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম ER মাইটোকনড্রিয়া নিউক্লিয়াস Mt খণ্ড একইভাবে আছে প্লাজমা পর্দা PM তোমরা জান এই কোষ গুলির আছে বহু প্রোটিন যা পর্দায় অবস্থান করে এখন যদি এই কোষগুলি কোনও তলের সঙ্গে বা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে চায় তখন তারা বিশেষ কিছু সংযোগকারী পদার্থ ক্ষরণ করে এই সংযোগকারী পদার্থ কোষটিকে অন্য কোষের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে যা এর নিকটে আছে এবং যা একইরকম বা অন্য রকম বা কোনও GS গল্গি যন্ত্র এরকমও হতে পারে আবার এই দুটি কোষ কলোনি তৈরি করে যেমন এই দুটি অন্য কোন ধরনের ক্ষরণ করে তারপর তৃতীয় কোন কোষকে কলোনি তৈরিতে আমন্ত্রণ করে তারা ধীরে ধীরে কলোনি তৈরি করতে থাকে তো তাদের তাদের সংযুক্ত করতে ওখানে থাকা নীল রঙে দেখান এই যৌগগুলো ধাত্র তৈরি করে যদি তুমি সমস্ত কোষগুলো সরিয়ে ফেলতে পার তুমি সেখানে এরকম কিছু পড়ে থাকতে দেখবে আমি নীল রঙের তীরচিহ্ন দিয়ে আমি দেখানর চেষ্টা করছি এবং এই ধাত্রকে প্রযুক্তির ভাষায় বলা হয় বহিঃকোষীয় কারন এটি অতিরিক্ত এবং এটা কোষের ভিতরে থাকে না এটা কিছু অতিরিক্ত যা কোষের বাইরে থাকে এটা কোষের অংশ নয় বহিঃকোষীয় ধাত্র একটি ধাত্র গঠন করে এরকম একটি ধাত্র ওখানে আছে এই বহিঃকোষীয় ধাত্র মূলত প্রোটিন এবং কিছু কারবোহাইড্রেট এবং কিছু ধাতব আয়ন এবং আরও কিছু পদার্থ দিয়ে তৈরি এই বহিঃকোষীয় ধাত্র আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা সুনিশ্চিত করে যে কোষগুলি তাদের নির্দিষ্ট অবস্থানে সংযুক্ত হয়ে থাকে এই বিশেষ বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ কারন পরবর্তীকালে আমরা ক্যান্সারের ব্যাপারে আলোচনা করব এই বহিঃকোষীয় ধাত্র এমন একটি জিনিষ যেটা আমরা কোষের কলোনির চিহ্ন হিসেবে বলতে পারি কোষের কলোনি হিসেবে আমি কি বলতে চাই আমি আগের ছবিটায় ফিরে আসি এই হল সেই নাম যা হৃৎপিণ্ডের কলোনিতে আছে এখন এখানে আমার কাছে আছে মগজ আর এই হল মস্তিস্কের কলোনি এখন আমার কাছে একটা পাকস্থলী আছে এবং এর সব কিছু হল পাকস্থলীর কলোনি এবং আরও কিছু জিনিষের সিরিজ এদের প্রত্যেকে কলোনি এবং প্রতি কলোনির মধ্যে থাকে অধঃকলোনি কেমন এটা তো উদাহরণস্বরূপ যদি আমি হৃৎপিণ্ডের দিকে দেখি যেমন হৃৎপিণ্ডের গঠন সেটা কিছুটা এরকম হবে তোমরা জান এর মধ্যে 4 টি প্রকোষ্ঠ আছে এদের মধ্যে দুটি উপরের প্রকোষ্ঠ তোমার দৃষ্টিকোন আর কোন দিক থেকে দেখছ তার উপর নির্ভর করে L দিয়ে বাঁ দিক আর R দিয়ে ডান দিক বোঝানো হচ্ছে UC দিয়ে ওপরের প্রকোষ্ঠ আর LC দিয়ে নিচের প্রকোষ্ঠ বোঝানো হচ্ছে এই কলোনিতে আছে বহু ধরনের কলোনি এবং এর মধ্যে আছে নানা ধরনের কোষ যারা নিলয় কোষের সঙ্গে জড়িত এই নিচেরগুলি হল নিলয় কোষ যারা নিলয়ের এই অংশটি ঢেকে রাখে নীচের দুটি প্রকোষ্ঠকে বলে নিলয় এগুলি হল অলিন্দ এবং তাদের আলাদা ধরনের কোষ আছে অল্প পার্থক্য যুক্ত আলাদা কলোনি এবং আলাদা কলোনির থাকে আলাদা ধরনের বহিঃকোষীয় ধাত্র যার কথা আমরা আগেই বলেছি তো সংক্ষেপে জীববিদ্যার বিশেষ নামকরন অনুসারে বলা হয় ECM বা বহিঃকোষীয় ধাত্র যা কিছুই নয় বরং শুধু এই কলোনিতে থাকা এই কোষগুলিকে চিহ্নিত করার জন্য এটি বহিঃকোষীয় ধাত্রের একটি পুরনো উদাহরণ এখন আমাকে ফিরে আসতে হবে এখানে যেখানে আমি এই কোষগুলিকে বাইরে তৈরি করব তো তুমি এই কোষগুলিকে বের করে আনলে যে প্রথম কাজটি করতে হবে সেটা হল এখানে কোষগুলি থাকার অবস্থার নকল করতে হবে আমার দরকার সঠিক ধরনের বহিঃকোষীয় ধাত্র আমি এই কোষগুলিকে বাইরে একটা ডিশে তৈরি করতে চেষ্টা করেছি তাহলে আমার প্রথম প্রয়োজন হল এরকম একটা ডিশ থাকার যে ডিশে সঠিক ধরনের বহিঃকোষীয় ধাত্র থাকবে তো আমাদের এটা পারা উচিত কি আমি নীল রঙ দিলাম কারন আমি আগেও বহিঃকোষীয় ধাত্রকে তোমাদের কাছে নীল রঙে দেখিয়েছি এখানে আমদের সঠিক ধরনের বহিঃকোষীয় ধাত্রের প্রোটিন থাকতে হবে এখন আমি বহিঃকোষীয় ধত্রের প্রোটিনের কথা বলছি কারোর যদি কোনও ধারনা থাকে উদাহরন সহকারে আমি এই বহিঃকোষীয় ধাত্রকে নীল রঙে চিহ্নিত করলাম এবং বললাম নীল রঙটি বহিঃকোষীয় ধাত্র দেখাচ্ছে ও এটিকে আমি B বলছি এখন আমি তোমাদের একটা কাল্পনিক সম্ভাবনার কথা বলছি যদি আমি বলি যে বহিঃকোষীয় ধাত্র B তে তোমরা P যৌগ যোগ করছ যেটাকে আমি এখানে দেখাচ্ছি এভাবে যৌগ P হিসেবে এবং যদি তোমরা এখানে এর ওপর এই কার্ডিয়াক মায়োসাইট উৎপন্ন কর তাহলে এটা কার্ডিয়াক মায়োসাইটের চরিত্র পরিবর্তন করবে এবং তারা একে অপরের সঙ্গে সংযুক্ত হবে না এই অবস্থায় তুমি শুধু এই কোষগুলিকে এখানে পড়ে থাকতে দেখবে তারা নড়বে না তারা স্তানান্তরিত হবে না এবং তোমাদেরকে আমার দেখান গঠন যা এদের ক্ষেত্রেও তৈরি হতে হবে যদি তোমরা মনে করতে পার আমি তোমাদেরকে এরকম কিছু একটা দেখিয়েছিলাম যখন আমি তোমাদের এরকম কিছু গঠন দেখিয়েছিলাম তখন তাদেরও কিছ তরিত যান্ত্রিক ক্রিয়া দেখান উচিত এবং এই সব কিছুর জন্য তাদের পরস্পরের কাছে আসতে হবে মনে করতে চেষ্টা কর এই গঠনটিই তোমাদের দেখিয়েছিলাম প্রথম বা দ্বিতীয় বক্তৃতায় তারা পরস্পরের কাছে আসবে না এখন আমি তোমাদের বলি তুমি প্রকৃতই এসব পরীক্ষা করে দেখতে পার যে এই P কি তাদের স্থানান্তর হওয়া আটকে দিচ্ছে উদাহরণস্বরূপ P কোনও একপ্রকার বিষ যা বহিঃকোষীয় ধাত্রের সঙ্গে যুক্ত হয় এবং কার্ডিয়াক মায়োসাইটদের পরস্পরের কাছে আসতে দেয় না তো কিভাবে এটা পরীক্ষা করব এটা তারই একটা উদাহরণ তো দেখতে পাচ্ছ যে বুনিয়াদি তত্ত্ব জানা থাকলে তোমরা তোমরা অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারবে কিন্তু তোমাদেরকে এই বুনিয়াদি তত্ত্ব সঠিক ভাবে জানতে হবে কারন আমি এগোতে থাকলে তুমি দেখবে তুমি শুধু স্থানটিই কালচার করছ এবং বাস্তবে অনেকেই তা করছে কারন তোমরা অনেকেই এটা জান তবে স্নাতক শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমরা জান যে তারা কালচারের বিষয়টিতে প্রলেপযুক্ত ডিশের তাৎপর্যটি বুঝতে পারে না যে এটির মধ্যে একটি বিস্ময়কর রসায়ন এবং জীববিজ্ঞান জড়িত রয়েছে এটি এমন কিছু নয় যার মধ্যে কেবল কিছু মিশ্রণ বা মিশ্রণ এর সমতুল্লতার মত কিছু ঘটে এটি যুক্তিতে কাজ করে না এবং একটি কারণ এটিকে খুব জটিল প্রক্রিয়া বলা হয় আমার কথার অর্থ এই যে এই বিশতি জানার তাৎপর্য বোঝার জন্য সেই পুরো বিষয়টি বুঝতে হবে উদাহরণস্বরুপ আমরা এখন এটা অনুমান করতে শুরু করেছি এগুলি হল ECM যা প্রাকৃতিক এটি প্রাকৃতিক ECM যা প্রোটিন এবং ফ্লাশ কার্বোহাইড্রেটের দ্বারা যার কথা আগেই বলেছি এখন আমার কাছে আছে একটি সংশ্লেষিত অণু এবং একটি সংশ্লেষিত অ্যানালগ রয়েছে যা আবিষ্কারের পর একটি প্রাকৃতিক অ্যানালগকে হুবহু নকল করে এবং আমরা এটি সম্পর্কে কথা বলব তারা কি একটি সংশ্লেষিত অ্যানালগ যা তাদের জইবিক প্রতিরুপের মত ঠিক একইভাবে আচরণ করে তবে কীভাবে এটি আবিষ্কার করতে হবে যদি তোমরা বুনিয়াদি তত্ত্ব না জান এবং বৈজ্ঞানিকভাবে কোনওটির মধ্যে সংশ্লেষিত পদার্থ থাকতে পারে সংশ্লেষিত পদার্থ জৈব যৌগ বা অজৈব অণু হতে পারে তবে তাদের আলাদা করতে একজনকে এর পেছনের জীববিজ্ঞান এবং রসায়ন বুঝতে হবে কারণ আমি তোমাদেরকে বলেছি যে আরও একটি আকর্ষণীয় জিনিস রয়েছে যা এই বহিঃকোষীয় ধাত্রের প্রোটিনের সাথে সম্পর্কিত যা এই ছবিতে ফিরে আসছে এখন তোমরা যখন কার্সিনোমা বা ক্যান্সার কোষ সম্পর্কে কথা বলবে আসলে ক্যান্সার কোষগুলি কী ক্যান্সার কোষগুলি তোমাদের নিজের দেহ থেকে উৎপন্ন হয় এই কোষগুলি উদাহরণস্বরূপ আমরা একটি কলোনি সম্পর্কে কথা বলি আমাকে এটিকে আঁকতে দাও উদাহরণস্বরূপ বলা যায় তোমরা নিজের শরীরকে কলোনী হিসাবে বিবেচনা কর যেমন একটি নীল কলোনি লাল কলোনি সবুজ কলোনি সবুজ কলোনি কমলা কলোনি গোলাপী কলোনি হাল্কা নীল কলোনী এটি যথেষ্ট ভাল এবং এই কলোনিগুলির প্রত্যেকটিরই আলাদা কোষ রয়েছে যা পরিচালনা করে ঠিক এগুলি হল সেই বিভিন্ন কোষগুলি এই পুরো সিস্টেমটি একত্রে অবস্থান করে তোমরা জান না যেখানেই এক মিনিটের মধ্যেই তৈরি হয় যেখানেই ঠিক হয় এবং এগুলি যুক্ত থাকে একে অপরের সাথে রক্তবাহের সাথে এবং একে অপরের সাথে সংযোগ রক্ষা করতে পারে এটি একটি ব্যাবস্থা যা নিজের বিভিন্ন অংশের সাথে সম্পূর্ণ সুস্থিত সংযোগ রেখে কাজ করছে তারা একটি ভাগ্যবান পরিবার যার মধ্যে একটি শিশু উদ্ধত হয়ে যায় এই উদ্ধত শিশু সিদ্ধান্ত নিয়েছে যে আমি সমস্যা তৈরি করব এটি কী করবে এটি স্থানান্তর করবে এটি এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসবে এবার এই কলোনিগুলির সনাক্তকরনের কথা ভাব এই কলনিগুলি হল ECM বহিঃকোষীয় ধাত্রে একটা আলাদা ECM থাকে এখানে আর এক ধরনের ECM এখানে আবার আর এক ধরনের ECM ECM এদের বারকোড তোমাদের নিশ্চয় মনে আছে যখনি কিছু কেন তার একটা বারকোড থাকে এটা হল কোষের বারকোড যা আমাদের বুঝতে সাহায্য করে দেহের কোন অংশ এখন বৃদ্ধি পাবে কিন্তু একজন উদ্ধত অবস্থায় আছে যে ঠিক করেছে যে এই বারকোডকে অমান্ন করবে এবং যেখানে খুশি স্থানান্তরিত হবে এটা বৃদ্ধি পাবে এবং হয়ত এই অংশতিকে আক্রমণ করব এবং তুমি জান এটা এভাবে বৃদ্ধি পাবে কারন এটা এখন অসংযুক্ত অবস্থায় আছে এটা যেখানে খুশি বাড়তে পারে এবং বলা যায় এটাতে আর বৃদ্ধির বারকোড নেই বলা যায় এটি বারকোডটিকে বরজন করেছে এটা এখানে আসবে এবং তুমি জান যে এটা এখানে সমস্যার সৃষ্টি করতে পারে এবং এটা যেখানে ইচ্ছে সেখানেই সমস্যার সৃষ্টি করতে পারে এটা একটা উদ্ধত চরিত্র আমাদের সুস্থির ব্যাবস্থার আকস্মিক পরিবর্তন হয় এবং ক্যান্সার কোষে এটাই ঘটে থাকে যেখানে একটি কোষ ঠিক করে যে আমি এই কলোনির অংশ হতে চাই না সেটা কিভাবে করব আমার বারকোড বন্ধও করে দেব এবং এই কলোনিকে যা লাল কলোনি তাকে প্রতারণা করব আমি যদি লাল কলোনিকে প্রতারণা করে বেরিয়ে আসতে পারি তাহলে আমি নিজেকে সবুজ হাল্কা সবুজ বা গোলাপি কলোনিতে ছড়িয়ে দেব যেহেতু আমার কোনও বারকোড নেই তাই এখন আমি যেখানে খুশি যেতে পারি এবং যেমন ইছছে বাড়তে পারি প্রকৃতপক্ষে এটাই ঘটে থাকে এবং এজন্যেই আমি বলছি যে তোমরা বুঝে নাও জীববিদ্যার এই অংশ এবং বহিঃকোষীয় ধাত্রের ব্যাপারটা আমি আবার এটা বুঝে নেওয়ার কথা বলছি কারণ বহিঃকোষীয় ধাত্রের বিঁধয়টা বুঝে নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করি যে উদীয়মান বিজ্ঞানী হিসেবে কোনও কিছু অন্ধভাবে অনুসরণ কোর না সেটা একটা অগভীর বিষয় হবে এর পিছনে আছে একটা রসায়ন যা ছাড়া জীবনবিজ্ঞানের অস্তিত্ব থাকবে না অবশ্যই একটা বুনিয়াদি রসায়াওন থাকতে হবে এর পিছনে তো বিষয়টি নিয়ে অবশ্যই ভেব আমি দেখেছি লোকজন কোনও বহিঃকোষীয় ধাত্রের প্রলেপযুক্ত ডিশ কিনছে এবং কোষ উৎপাদন করছে অবশ্যই সেক্ষেত্রে কিছু উৎপন্ন হবে আমি বলতে চাই কোনও কিছু তাদের উৎপাদন থামাতে পারবে না কারন এর একটা সাধারণ নিয়ম আছে এটা বিজ্ঞান সাধনার উপায় হতে পারে না অবশ্যই একজনের বঝা উচিত যে কি হচ্ছে যদি আমি এটা পরিবর্তন করে দি তো এটার অবশ্যই কোষগুলিকে নিয়ে খেলতে পারা উচিত তুমি জান যদি আমি বহিঃকোষীয় পরিবর্তন করে দিই তাহলে কি হতে পারে আর যদি এটা ব্যাবহার করি তাহলে কি হতে পারে কিভাবে কোষের আচরণ পরিবর্তিত হয় এটাই বাস্তব যে একই বহিঃকোষীয় ধাত্রের সামান্য পরিবর্তনে কোষের শারীরবৃত্তীয় বিশিষ্টের পরিবর্তন হয় এই হল সেই অংশ যেখানে কোনও কোষ ক্ষতিকর হয়ে ওঠে যখন কোষটি ক্যান্সার ঘটাতে সক্ষম হয় কারন এই বহিঃকোষীয় ধাত্রের চারিত্রিক বৈশিষ্ট্য বা বারকোডের পরিবর্তন হয় তো তাদের জন্য যারা জীববিদ্যার বাইরে থেকে এসেছ তোমরা বলতে একে বলতে পার যে পরিবর্তিত ECM বারকোড এভাবেই তোমাদের মনে রাখা উচিত যে বারকোড পরিবর্তন হয়েছে যখন বারকোড পরিবর্তন হয়ে যায় তারা যে কাউকে প্রতারণা করতে পারে এবং তারা সেটা করেও থাকে তারা দেহের অন্য কোনও অংশে চলে যায় এবং তারপর সমস্যা সৃষ্টি করে তো এটা এভাবেই কাজ করে এটা হল দ্বিতীয় বিষয় যেটা একজনকে বুঝতে হবে যে ECM এর ভুমিকা কি পরের ক্লাসে আমরা B কোষের জীববিদ্যা অনুসরণ করে যাব যেটায় তোমাদের এগুলি সাহায্য করবে আমরা আজ কথা বলেছি গ্যাসীয় বিনিময়ের ব্যাপারে আর কিভাবে আমরা এর নকল করতে পারি আমরা বলিনি একে নকল করতে হবে বরং বলেছি কিভাবে দ্বিতীয় অবস্থার নকল করতে হবে আমরা ECM এর ব্যাপারে কথা বলেছি আমরা পরের ক্লাসেও এগুলি অনুসরণ করব ধন্যবাদ এবং তোমাদের ধৈর্যের জন্য ধন্যবাদ